অতএব শেষ ভিডিওতে আমরা হাইপারবোলিক পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশন এর দুটি উদাহরণ দেখেছি আমরা সেগুলিকে ক্যানোনিকাল আকারে কমাতে পারি এবং একটি যা আপনি কমাতে পারেন কিন্তু আপনি এটি সমাধান করতে পারেননি অন্য উদাহরণ যা আমরা বিবেচনা করেছি তা হল একটি সহজ ওয়েভ ইকুয়েশন যা ইতিমধ্যেই ক্যানোনিকাল আকারে রয়েছে একটি ক্যানোনিকাল ফর্ম আপনি সেই ইকুয়েশন এর সমাধান পেতে পারেন অন্য ক্যানোনিকাল ফর্মে আরেকটি হাইপারবোলিক ক্যানোনিকাল ফর্মকে কমিয়ে অন্য ক্যানোনিকাল ফর্মে আমরা পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশন সম্পূর্ণভাবে সমাধান করতে পারি ঠিক আছে আমরা সেই ইকুয়েশন এর সাধারণ সমাধান খুঁজে পেতে পারি আমরা সেই উদাহরণটি দিয়েছি সেই দুটি উদাহরণ যার মধ্যে একটি আপনি সাধারণ সমাধান খুঁজে পাচ্ছেন না অন্য উদাহরণ যা আপনি ক্যানোনিকাল আকারে রিডিউস করেন এবং সাধারণ সমাধানটি খুঁজে পান সুতরাং এই ভিডিওতে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখব যখন পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশন এলিপ্টিক এবং প্যারাবোলিক কিভাবে আপনি এটি রিডিউস করবেন প্রতিটি পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশন সঙ্গে ভ্যারিয়েবল কোএফিসিয়েন্ট কিভাবে কমানো যায় যখন এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটি এলিপ্টিক বা প্যারাবোলিক হয় আমরা এই ভিডিওতে কিভাবে এর ক্যানোনিকাল ফর্ম পেতে পারি তা ঠিক করব তাই আমি এই উদাহরণ বিবেচনা করব উদাহরণ সংখ্যা তিন তাই দেখুন প্যারাবোলিক কেস দিয়ে শুরু হবে তাই x2uxx2xyuxyy2uyy0 কে ক্যানোনিকাল আকারে কমিয়ে দিন তাই আবার আপনি বিবেচনা করুন যে পদ্ধতিটি আমরা জানি তাই আপনি Ax2 B2xy cy2 ডিস্ক্রিমিনান্ট দিয়ে শুরু করেন B2 4AC4x2y2 4x2y20 সুতরাং প্রতিটি x y সমতলে এই পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশনটি 0 ঠিক আছে ডিস্ক্রিমিনান্ট 0 হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাই ইকুয়েশনটি স্পষ্টভাবে প্যারাবোলিক প্যারাবোলিক কেস আমরা দেখেছি যে নতুন ভেরিয়েবল আসছে একটি ভেরিয়েবল পান ξ অথবা η তাই ξ আপনি সাধারণত ডিফারেনশিএল ইকুয়েশন থেকে পেতে পারেন এটি হল dydxB±B2 4AC2A2xy2x2yx আপনি একই ODE পাবেন যাতে আপনি উভয়ই সাধারণত ডিফারেনশিএল ইকুয়েশন এক হতে পারেন সুতরাং যদি আপনি এই dyydxx সমাধান করেন তবে আপনি এটি সমাধান করুন আপনিlog y log x log c1 পেতে পারেন তাই এটি হয়ে যাবে c1 আরবিট্রারি কনস্ট্যান্ট তাই আপনার yxc1আছে সুতরাং এটি আপনার ξ পরিবর্তনশীল ξyxc1 তাহলে আপনার η কি আপনি প্যারাবোলিক ক্ষেত্রে শুধুমাত্র একটি ভেরিয়েবল পেতে পারেন তা η ঠিক আছে আমি η নির্বাচন করি এমনভাবে Jξ≠0 আমি কিভাবে নির্বাচন করব আমি সহজ ফর্মটি বেছে নিই যা আমি কেবল y ঠিক হিসাবে নির্বাচন করি যদি আমি এটিকে y হিসাবে বেছে নিই জ্যাকোবিয়ান কি Jx y x y yx2 1x 0 1 এটি আপনার জ্যাকোবিয়ান ঠিক আছে সুতরাং এটি কেবল বিয়োগ yx2≠0 স্পষ্টভাবে যেখানে এটি নন জিরো যদি আপনার ডোমেন কঠোরভাবে বলছে এটি শুধুমাত্র ডোমেনে নন জিরো যখন y ≠ 0 তাই যদি আপনি ডোমেন বিয়োগ এই x অ্যাক্সিস বিবেচনা করতে হবে যদি আপনি সমতল উপরের বা সমতল নীচের বিবেচনা করতে হবে যে ক্ষেত্রে জ্যাকোবিয়ান নন জিরো হয় তাই আমরা আগে দেখেছি এটি শুধুমাত্র একটি মাত্রিক ডোমেন আপনি এই ডোমেন এবং এই ডোমেনের ইকুয়েশন আলাদাভাবে বিবেচনা করুন যাতে আপনি আলাদাভাবে এই ডোমেনের মত আপনার রিডিউস ইকুয়েশন ক্যানোনিকাল ফর্মটি পেতে পারেন এবং এই ডোমেনে অবশেষে আপনাকে এখানে বৈধ করে এর ধারাবাহিকতা গ্রহণ করে সুতরাং এই জ্যাকোবিয়ানটি জিরো নয় তাই এই নতুন ভেরিয়েবল ξyx y আছে সুতরাং আমাদের যা দরকার তা হল uxx এবং uyy এবং uxy তাই এখানে সামান্য হিসাব করুন সুতরাং আপনার ux আছে uxuxux yx2u দিয়ে শুরু হয়েছে তাই কেবল আপনি এটি পাবেন তাহলে আমার yx কি yx2222 yx22 সুতরাং ux2u যাতে আমার ∂x ∂x 2 দেয় তাই আপনি এখন লিখতে পারেন uxx uxx 2 2u এখন আপনি এই প্রোডাক্ট এর সাথে এই পার্থক্য ফাংশন uxx22u22u2uξξ ঠিক আছে এখন আপনি uy uxy চান তাই আপনি আপনার uy হিসাব করুন যে uy যদি আপনি uy কি হিসাব করেন

সুতরাং আপনার যা বাকি আছে তাই আপনি দেখতে পাচ্ছেন যে এটি বাতিল হয়ে যায় তাই শেষ পর্যন্ত আপনার uyy22uξξ2ξuuηη আপনি যা প্রয়োজন তাই সবকিছু পেয়েছেন uxx তাহলে এখন আপনার ইকুয়েশন x2uxx2xyuxyy2uyy0 হয়ে যায় কি হবে

22232u42uξξ 2222u32uξξ2u222uξξ2ξuuηη0 তাই অবশেষে আপনি উভয় পদ শেষ করেছেন শেষ টার্মস ছাড়া সবকিছু শেষ হয়ে গেছে তাই আপনার 2uηη0 আছে যেহেতু η≠0 সেভাবেই আমরা ঠিক করেছি যদি আপনি এমনভাবে বেছে নেন যে জ্যাকোবিয়ান যদি আপনি η 0 জ্যাকোবিয়ান নির্বাচন করেন তবে শূন্য ঠিক আছে সুতরাং আপনি এমন একটি বেছে নিয়েছেন যা নন জিরো তাই 2≠0 যা বোঝায় uηη0 সুতরাং এটি আপনার ক্যানোনিকাল ফর্ম প্রদত্ত ইকুয়েশন এর জন্য ক্যানোনিকাল ফর্ম প্রদত্ত প্যারাবোলিক PDE ভেরিয়েবল সহ লিনিয়ার PDE কোএফিসিয়েন্ট এখন আমি সহজেই এটিকে একত্রিত করতে পারি যাতে uC1 আপনি আপনার সাথে সম্মান করে আলাদা করে পান এটি এখন আপনি আবার একীভূত করুন অবশেষে আপনি uξηC1C2 তাই এটি আপনার সাধারণ সমাধান uηη0 পুরানো ভেরিয়েবলগুলি আপনি uxyyC1yxC2yx পান এটি সাধারণ সমাধান সাধারণ সমাধান কারণ C1 C2 আরবিট্রারি ফাংশন হল প্রদত্ত PDE এর সাধারণ সমাধান সুতরাং এভাবেই আপনি আসলে এমন কিছু ইকুয়েশন সমাধান করতে পারেন যা আপনি কমাতে পারেন এমনকি যদি এটি হাইপারবোলিক প্যারাবোলিক বা এলিপ্টিক হয় তবে আমরা ক্যানোনিকাল আকারে কমাতে পারি এবং সৌভাগ্যবশত এখানে আমরা এটি সমাধান করতে পারি ইকুয়েশনটি সমাধান করতে পারি এখন আমরা শেষ উদাহরণটি দেখবো যেটি হল এলিপ্টিক কেস যা আমরা সহজভাবে বিবেচনা করবো এই ইকুয়েশনটি ক্যানোনিকাল আকারে রিডিউস করুন uxxx2uyy0 তাই এখানে আবার নিয়মিত A1 B0 Cx2 তাই আপনি দেখতে পাচ্ছেন যে B2 4AC0 41x2 4x2 এটি সবসময় x ≠ 0 এর জন্য নেগেটিভ ঠিক আছে যখন x ≠ 0 তাই ডোমেন হল যখন x 0 মানে y অ্যাক্সিস তাই আপনি এটিকে সরিয়ে দেন যার মানে হল আপনার ডোমেন হয় এই বা এই তাই আপনি তাদের আলাদা করুন এবং আপনি এর সাথে কাজ করুন এই প্রতিটি ডোমেনগুলির যা আপনি পান তা হল এই ডোমেনগুলিতে আপনার ইকুয়েশন ঠিক আছে এই ডোমেনে ক্যানোনিকাল ফর্ম একই ভেরিয়েবল সুতরাং এভাবেই আপনি করতে পারেন তাই কি হবে কারণ এটি নেগেটিভ তাই ইকুয়েশন হল এলিপ্টিক ইকুয়েশন প্রদত্ত ইকুয়েশনটি স্পষ্টভাবে এলিপ্টিক তারপর x 0 আপনাকে বিবেচনা করতে হবে না কারণ এটি একটি মাত্রিক রেখা এটি হল x 0 y অ্যাক্সিস ঠিক আছে তাই এখানে নতুন ভেরিয়েবলের জন্য সাধারণ ডিফারেনশিএল ইকুয়েশন হল dydxBB2 4AC2Ai2x2ix অন্য একটি dydxB B2 4AC2A ix সুতরাং যদি আপনি এটি করেন তবে আপনার y ix22C1 আছে অথবা আপনি এই দুটি সেখানে নিয়ে যান যাতে আপনি 2y ix2C1 একইভাবে 2yix2C2 এইভাবে আপনি পেতে পারেন তাই এটি আমার কিভাবে আপনি যদি এটি সমাধান করেন তবে আপনি এই ODE এর প্রত্যেকটির জন্য এই দুটি সাধারণ সমাধান পাবেন এখন যেহেতু এইগুলি এই i কাল্পনিক সংখ্যার সাথে জড়িত তাই আমি জানি কিভাবে সমাধান করতে হয় আমরা জানি কিভাবে এটি নির্বাচন করতে হয় ξ এবং η আমরা কেবল এইগুলিকে জটিল সংযোগ হিসাবে গ্রহণ করি যদি আপনি এই ξ2y ix2 η2yix2 নেন যদি আপনি এটি পছন্দ করেন এই ξ এবং η ভেরিয়েবলের সাথে আপনি হাইপারবোলিক কেস uলোয়ার অর্ডার টার্মস 0 যোগ করেছেন কিন্তু ξ এবং η হল x এবং y এর জটিল মূল্যবান ফাংশন তাই এইভাবে আপনি একটি পান ক্যানোনিকাল ফর্ম যাতে আপনি সর্বদা সত্যিকারের মূল্যবান ভেরিয়েবলগুলি বাস্তব ভেরিয়েবল নির্বাচন করেন তাই আমরা যা করি তা হল αRe2y ঠিক আছে এবং তারপর β Imx2 আপনি যা কিছু চয়ন করতে পারেন তা গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে তাই কাল্পনিক অংশ হল x2 তাই আমি চাই না x2 যাতে আপনি দেখতে পারেন η তাই উভয়ই আপনি যে কোনো জিনিসের সাথে কাজ করতে পারেন যদি এই দুটি লিনিয়ারভাবে স্বাধীন হয় যার জ্যাকোবিয়ান নন জিরো এবং বাস্তব অংশ কাল্পনিক অংশ এই α β এটি কেবল এই লিনিয়ারভাবে স্বাধীন ফাংশনগুলির যোগফল ξ এবং ξ কিছু কনস্ট্যান্ট আপনাকে α β দেবে সুতরাং এই নতুন ভেরিয়েবলের সাথে আপনাকে ux uxx এবং uyy গণনা করতে হবে ux uxuxuxu0u2x2u দিয়ে যেটি আমার ∂x2∂β এইভাবে আপনি অপারেটরকে পাবেন এটি uxx∂xux∂x2∂β2u আমাকে দেবে কারণ এটি কনস্ট্যান্ট আপনি এটি 412uuββ হিসাবে বের করতে পারেন এটি uxx2u4βuββ হয়ে যায় যা আমার uxx uy কি uyuyuyu2u02uতাই আপনার uyy2∂α2u4uαα আছে সুতরাং যদি আপনি এখন এটিকে একত্রিত করেন একবার যদি আপনি জানেন যে এই একমাত্র জিনিস যা আপনি জানেন তাই এখন দেওয়া ইকুয়েশন যা uxxx2uyy0 হয়ে যায় আপনি দেখতে পারেন কি হয় 2u4βuβββ4uαα0 আপনি প্রথম দুই ভাগ করতে পারেন তাই আপনি uααuββ u2 শেষ করেছেন সুতরাং এটি আপনার ক্যানোনিকাল ফর্ম তাই এটি প্রয়োজনীয় ক্যানোনিকাল ফর্ম সুতরাং এটি ল্যাপ্লেস ইকুয়েশন এর মত দেখায় কিন্তু এর মধ্যে প্রথম অর্ডার ডেরিভেটিভস জড়িত থাকে যার কারণে আমরা ঠিক সমাধান করতে পারি না এটি আপনি সমাধান করতে পারবেন না এমনকি যদি এটি প্রথম অর্ডার পদগুলি জড়িত না থাকে তবুও এটি সম্ভব নয় কারণ এটি একটি পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশন আপনি এটিকে ঠিক করার কোনো পদ্ধতি জানেন না আগে এলিপ্টিক ক্ষেত্রে যদি আপনি যাই করেন অবশেষে শুধুমাত্র ল্যাপ্লেস ইকুয়েশনকে রিডিউস করতে পারে যা uξξuηη0 অথবা uαα কোনো নতুন ভেরিয়েবল এবং বলে অথবা দেখতে পারে যে ইকুয়েশনটি uααuββ লোয়ার অর্ডার টার্মস 0 হয়ে যায় এমনকি যদি কোনো লোয়ার অর্ডার টার্মস না থাকে তবে আপনি এই uααuββ0 সমাধান করতে পারবেন না কারণ আপনি কোনো পদ্ধতি জানেন না এটি সমাধান করার কোনো পদ্ধতি নেই এই ল্যাপ্লেস ইকুয়েশনটি ঠিক করার পদ্ধতিগুলি পরে দেখবেন ঠিক আছে সুতরাং এভাবে আমরা কনস্ট্যান্ট বা পরিবর্তনশীল সহগের সাথে দ্বিতীয় অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিএল ইকুয়েশনগুলিকে ক্যানোনিকাল আকারে কমাতে পারি ক্যানোনিকাল আকারে রিডিউস করার পরে তাদের মধ্যে কিছু সাধারণ সমাধান পেতে সম্পূর্ণ সমাধান করা যেতে পারে কিছু কেবল রিডিউস আকারে আছে ঠিক আছে সেগুলিকে ক্যানোনিকাল ফর্ম বলা হয় এভাবেই আপনি রিডিউস করেন এবং আমরা আসলে দেখেছি যখন আমরা আমাদের ওয়েভ ইকুয়েশন এর সাথে কাজ করি সুতরাং আমরা ওয়েভ ইকুয়েশন এর সমাধান করতে যাচ্ছি আমরা ওয়েভ ইকুয়েশন এর সমস্যাগুলি এবং সম্পূর্ণ ডোমেনে ওয়েভ ইকুয়েশন হিসেবে যা t 0 এবং বিশেষ ডোমেন x একটি পূর্ণ বাস্তব রেখার একটি মাত্রিক ওয়েভ ইকুয়েশন এর অন্তর্গত আমরা ইতিমধ্যে ক্যানোনিকাল ফর্ম দেখেছি এবং সাধারণ সমাধানটি ঠিক আছে যখন আমাদের ওয়েভ ইকুয়েশন এবং এর সমাধানগুলি কাজ করি তখন আমরা ব্যবহার করি যা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাব আপনাকে অনেক ধন্যবাদ